নমস্কার এবং সিকিওর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই বক্তৃতায় স্বাগতম আগের বক্তৃতায় আমরা 'রিটার্ন টু লিব সি' নামক এই আক্রমণটি দেখেছি যার এই সুবিধা ছিল যে এটি একটি একটি নন এক্সিকিউটেবল স্ট্যাকের সাথে কাজ করতে সক্ষম ছিল যাইহোক আগের বক্তৃতায় আমরা যেমন দেখেছি এই আক্রমণের প্রধান সীমাবদ্ধতা হল এই সত্য যে আক্রমণকারীকে Libc যা প্রদান করে তাতেই সীমাবদ্ধ থাকতে হয় সুতরাং আমরা দেখেছি যে আক্রমণকারী শুধুমাত্র Libc এ উপস্থিত সমস্ত ফাংশনগুলিকে আহ্বান করতে পারে আমরা উদাহরণ স্বরূপ দেখেছি যদি Libc এ উপস্থিত system ফাংশনটি সরিয়ে দেওয়া হয় তাহলে আমরা আগের বক্তৃতায় যে আক্রমণটি তৈরি করেছি তা আর কার্যকর হবে না সুতরাং আসুন এই বক্তৃতাটি ROP আক্রমণ কী তা দিয়ে শুরু করি সুতরাং ROP আক্রমণ বা রিটার্ন ওরিয়েন্টেড প্রোগ্রামিং আক্রমণ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে হোভাভ শচাম আবিষ্কার করেছিলেন তাই রিটার্ন টু লিব সি আক্রমণের মতোই এটি স্ট্যাকে উপস্থিত রিটার্ন অ্যাড্রেসটি ওভাররাইট করে একটি প্রোগ্রামের এক্সিকিউশনকে নিষ্ক্রিয় করে দেয় লিব সি তে উপস্থিত কিছু অ্যাড্রেসের সাথে যাইহোক রিটার্ন টু লিব সি আক্রমণের বিপরীতে ROP আক্রমণটি libc এ উপস্থিত ফাংশনগুলি চালানোর মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি প্রায় নির্বিচারে যেকোনো কোড চালাতে পারে সুতরাং আসুন একটি ছোট উদাহরণ নেওয়া যাক আসুন আমরা বলি যে আক্রমণকারী যে পেলোডটি কার্যকর করতে চায় তা নিম্নরূপ এটি 7 টি ভিন্ন নির্দেশ নিয়ে গঠিত সুতরাং এখন পেলোডে এই নির্দেশগুলি কার্যকর করার জন্য আক্রমণকারী প্রথমে যা করবে তা হল Libc এ কিছু ফাংশন খুঁজে বের করা যাতে এই ক্রমটিতে এই 7টি নির্দেশাবলীর সবকটি রয়েছে যাইহোক সম্ভবত তিনি একটি ফাংশনে সম্পূর্ণরূপে উপস্থিত নির্দেশাবলীর এমন একটি ক্রম খুঁজে পাবেন না অতএব রিটার্ন টু Libc আক্রমণ কাজ করবে না যাইহোক ROP আক্রমণে আমরা Libc লাইব্রেরির একটি নির্দিষ্ট ফাংশনের উপর নির্ভর না করে একটু ভিন্নভাবে কাজ করি যার এই নির্দিষ্ট ক্রমটিতে এই সমস্ত নির্দেশাবলী রয়েছে আমরা একটি ফাংশন তৈরি করি যা এই নির্দিষ্ট ক্রমটিতে এই সমস্ত নির্দেশাবলী কার্যকর করে এখন ধরুন Libc এ একটি ফাংশন আছে যেখানে নির্দেশাবলীর ঠিক এই ক্রমটি আছে তাহলে আমাদের কাজ শেষ আক্রমণকারীকে কেবলমাত্র সেই ফাংশনটিকে কার্যকর করতে হবে এবং তার পেলোডটি কার্যকর করা যেতে পারে যাইহোক সম্ভবত লিব সি তে এমন কোনও ফাংশন থাকবে না যেখানে নির্দেশাবলীর এই ক্রমটি রয়েছে অতএব আমরা ROP আক্রমণে যা করি তা ভিন্ন কিছু আমরা যা করি তা হল যদি আমরা নির্দিষ্ট ফাংশন খুঁজে না পাই যার নির্দেশাবলীর এই সম্পূর্ণ ক্রম রয়েছে আমরা নিজেরাই এটি তৈরি করার চেষ্টা করি সুতরাং আসুন দেখি কিভাবে আমরা নির্দেশাবলীর একটি ক্রম তৈরি করতে যাই যা এই অভীষ্ট পেলোড তৈরি করে যা আক্রমণকারী চালাতে চাইবে প্রথম ধাপ হল গ্যাজেট নামে পরিচিত কিছু খুঁজে পাওয়া একটি গ্যাজেট হল নির্দেশাবলীর একটি সংক্ষিপ্ত ক্রম যা একটি রিটার্ন দ্বারা অনুসরণ করা হয় সুতরাং একটি সাধারণ গ্যাজেট দেখতে এরকম কিছু হবে এতে এক বা একাধিক দরকারী নির্দেশ থাকবে এবং তারপরে এটির একটি রিটার্ন থাকবে এখন এই দরকারী নির্দেশগুলির একটি সীমাবদ্ধতা হল এটির নিয়ন্ত্রণ গ্যাজেটের বাইরে স্থানান্তর করা উচিত নয় তাহলে আমরা কিভাবে এই ধরনের গ্যাজেট খুঁজে পেতে পারি সুতরাং আমরা Libc লাইব্রেরির পরিসংখ্যানগতভাবে বিশ্লেষণ করে একটি প্রাক প্রক্রিয়াকরণ করব এবং লাইব্রেরিতে উপস্থিত সমস্ত সম্ভাব্য গ্যাজেটগুলি চিহ্নিত করব সুতরাং আসুন আমরা বলি যে এটি হল বাইনারি প্রোগ্রাম লিব সি তে উপস্থিত আমরা যা চিহ্নিত করেছি তা হল 7টি ভিন্ন গ্যাজেট যা ঠিক এই কার্যকারিতাটি করবে প্রতিটি গ্যাজেটে উদাহরণস্বরূপ এখানে গ্যাজেট G1 এ এই নির্দেশনা রয়েছে এবং একটি রিটার্ন অনুসরণ করা হয়েছে একইভাবে একটি গ্যাজেট G2 রয়েছে যাতে এই নির্দেশনাটি অনুসরণ করে একটি রিটার্ন ইত্যাদি রয়েছে এইভাবে আমরা Libc ফাইলের গ্যাজেটগুলি সনাক্ত করি যার এই কার্যকারিতা রয়েছে সুতরাং দ্বিতীয় ধাপ হল আমাদের এই গ্যাজেটগুলিকে একসাথে সমন্বয় করতে হবে যাতে এই কার্যকারিতা অর্জন করা যায় আমরা যে উপায়ে এটি করতে পারি তা নিম্নরূপ সুতরাং আমরা আমাদের স্ট্যাকে ফিরে যাই এবং আমরা নিম্নরূপ একটি স্ট্যাক তৈরি করি যে স্থানে রিটার্ন অ্যাড্রেস থাকা উচিত সেখানে আমরা গ্যাজেটের অ্যাড্রেস 1 রাখি তার ঠিক 4 বাইট উপরে রাখি গ্যাজেট 2 তারপর G3 এবং গ্যাজেট 4 এর অ্যাড্রেস রাখি এক্সিকিউশনের সময় যা ঘটে তা নিম্নরূপ যখন কার্যকর ফাংশনটি রিটার্ন করে তখন স্ট্যাক পয়েন্টার এই অবস্থানের দিকে নির্দেশ করছে যেখানে আসল রিটার্ন অ্যাড্রেসটি উপস্থিত থাকা উচিত যাইহোক যেহেতু আমরা সেই আসল রিটার্ন অ্যাড্রেসটিকে গ্যাজেট 1 এর অ্যাড্রেস দিয়ে প্রতিস্থাপন করেছি তাই এই অ্যাড্রেসটি নেওয়া হয়েছে এবং নির্দেশ পয়েন্টারে লোড করা হয়েছে অতএব আমরা যা অর্জন করব তা হল এই দুটি নির্দেশ কার্যকর করা হয় আরও ভালোভাবে বোঝার জন্য আসুন দেখি কিভাবে রিটার্ন নির্দেশটি কার্যকর করা হয় যখন রিটার্ন নির্দেশ কার্যকর করা হয় তখন একই সাথে দুটি জিনিস ঘটে প্রথমে স্ট্যাক পয়েন্টার দ্বারা নির্দেশিত বিষয়বস্তু যা G1 এর অ্যাড্রেস প্রোগ্রাম কাউন্টারে লোড হয় দ্বিতীয় জিনিস হল স্ট্যাক পয়েন্টারটির মান 4 এর ধাপ হিসাবে বৃদ্ধি পায় সুতরাং স্ট্যাক পয়েন্টারটি গ্যাজেট 2 এর অ্যাড্রেস নির্দেশ করছে এখন যেহেতু প্রোগ্রাম কাউন্টারটি G1 এর অ্যাড্রেসটি গণনা করছে যা এই অবস্থানটি এই দুটি নির্দেশ কার্যকর করবে যা movl esi থেকে 8esi এবং তারপর একটি রিটার্ন আছে G1 এ রিটার্ন নির্দেশ কার্যকর হওয়ার ঠিক আগে আমাদের কাছে স্ট্যাক পয়েন্টার রয়েছে যা গ্যাজেট 2 এর অ্যাড্রেস নির্দেশ করছে সুতরাং যখন রিটার্ন নির্দেশ G1 এর অংশ হিসাবে কার্যকর করা হয় তখন আগের মতোই যা ঘটে তা হল স্ট্যাক পয়েন্টার যা এই ক্ষেত্রে G2 এর অ্যাড্রেস প্রোগ্রাম কাউন্টারে লোড করা হয় পারমাণবিকভাবে স্ট্যাক পয়েন্টারটি 4 দ্বারা বৃদ্ধি পায় এবং G3 এর অ্যাড্রেসের দিকে নির্দেশ করে এখন যেহেতু প্রোগ্রাম কাউন্টার G2 এর অ্যাড্রেস নির্দেশ করছে তাই আমরা G2 এক্সিকিউট করেছি যা হল mov byte নির্দেশ এবং তারপর রিটার্ন এখন যেমন আমরা পূর্ববর্তী গ্যাজেটে দেখেছি যখন রিটার্ন কার্যকর হয় আমাদের কাছে G3 এর অ্যাড্রেস প্রোগ্রাম কাউন্টারে নেওয়া হয় এবং তাই প্রসেসর esic এর অফসেটে mov বাইট 0 সমন্বিত G3 নির্দেশাবলী কার্যকর করবে একইভাবে যখন G3 তে রিটার্ন নির্দেশ থাকে তখন এর ফলে G4 কার্যকর হবে এইভাবে স্ট্যাকের উপর গ্যাজেটগুলির অ্যাড্রেস যথাযথভাবে স্থাপন করার মাধ্যমে আমরা বিভিন্ন গ্যাজেটগুলি কার্যকর করতে পারি এবং তাই আমরা একটি টার্গেট পেলোডের কার্যসিদ্ধির জন্য নির্দেশাবলীর ক্রম অর্জন করতে সক্ষম হই সুতরাং মনে রাখবেন যে রিটার্ন টু লিব সি আক্রমণের বিপরীতে আমরা আমাদের আক্রমণকে প্রস্তুত করতে এবং কার্যকর করতে Libc লাইব্রেরির নির্দিষ্ট ফাংশনের উপর নির্ভর করছি না বরং আমরা ছোট ছোট কোডের স্নিপেটের উপর নির্ভর করছি যাকে আমরা গ্যাজেট বলে থাকি এবং আমরা এই স্ট্যাক বিষয়বস্তুগুলিকে এমনভাবে তৈরি করছি যাতে এই বিভিন্ন গ্যাজেটগুলি কার্যকর হয় এবং টার্গেট পেলোড নির্দেশাবলী পাওয়ার অনুক্রমের মতো একই প্রভাব দিতে সক্ষম হয় সুতরাং পরবর্তী যে বিষয়টি আমরা দেখব তা হল কীভাবে আমরা আমাদের লাইব্রেরিতে এই জাতীয় গ্যাজেটগুলি খুঁজে পাব এটি সম্পর্কে অগ্রসর হওয়ার উপায় হল Libc লাইব্রেরির স্ট্যাটিক বিশ্লেষণ সুতরাং আমাদের Libc লাইব্রেরিতে থাকা সমস্ত গ্যাজেটগুলি খুঁজে বের করতে হবে আমরা জানি একটি গ্যাজেট হল দরকারী নির্দেশাবলীর ক্রম যা রিটার্ন নির্দেশের সাথে শেষ হয় সুতরাং এই রিটার্ন নির্দেশের জন্য অপ্ট কোড হল 0x0XC3 এই সংখ্যাগুলি সুতরাং আমাদের যা করতে হবে তা হল অপ্ট কোড 0x0XC3 দিয়ে শেষ হওয়া গ্যাজেটগুলি সনাক্ত করা আমরা যেভাবে গ্যাজেট খুঁজে পাই তা হল Libc লাইব্রেরীকে স্ট্যাটিকভাবে বিশ্লেষণ করে সুতরাং আমরা বাইনারি মোডে লাইব্রেরি খুলি এবং 0x0XC3 নির্দেশ না পাওয়া পর্যন্ত বাইট দ্বারা লাইব্রেরি বাইট স্ক্যান করা শুরু করি সুতরাং এখানে উদাহরণের জন্য প্রথম 0x0XC3 যা আমরা এখানে পেয়েছি এখন আমরা অনুমান করছি যে এই 0x0XC3 একটি রিটার্ন নির্দেশের সাথে মিলে যায় এবং একবার আমরা এই 0xC3 নির্দেশটি খুঁজে পাই আমরা এটি থেকে গ্যাজেট তৈরি করার চেষ্টা করি সুতরাং এটি করার জন্য আমরা পূর্ববর্তী বাইট মানগুলি দেখি এবং দরকারী নির্দেশাবলী তৈরি করার চেষ্টা করি সুতরাং যদি আপনি একটি দরকারী নির্দেশ তৈরি করতে পারেন আমরা মূল হিসাবে 0xC3 সহ একটি ট্রি তৈরি করি এবং সেই মূলের সন্তান হিসাবে সেই দরকারী নির্দেশাবলী সুতরাং একটি পূর্বনির্ধারিত দৈর্ঘ্য W অর্জন না হওয়া পর্যন্ত আমরা পিছনের দিকে যেতে থাকি যা একটি সাধারণ Libc ফাইলে গ্যাজেটে সর্বাধিক নির্দেশাবলী যা প্রায় 1 MB আকারের আমরা 15000 টিরও বেশি বিভিন্ন গ্যাজেট খুঁজে পেয়েছি এখন যখনই আমরা একটি পেলোড তৈরি করতে চাই আমাদের এই 15000 থেকে উপযুক্ত গ্যাজেটগুলি নির্বাচন করতে হবে যাতে আমাদের টার্গেট পেলোড সম্পাদন করা যায় এখন দুটি উপায়ে গ্যাজেটগুলি পাওয়া যায় একটি ইচ্ছাকৃত হিসাবে পরিচিত এবং অন্যটি অনিচ্ছাকৃত হিসাবে পরিচিত সুতরাং আসুন আমরা এই উদাহরণের সাহায্য নিয়ে এটি দেখি এখন ধরা যাক Libc ফাইল স্ক্যান করার সময় আমরা উপরের স্লাইডে দেখানো বাইট মানগুলির একটি ক্রম খুঁজে পেয়েছি সুতরাং আমরা কীভাবে এই বাইট মানগুলি ব্যাখ্যা করি তার উপর নির্ভর করে আমরা বিভিন্ন নির্দেশ পেতে পারি সুতরাং উদাহরণস্বরূপ ধরুন আমরা F7 থেকে শুরু করে এই বাইট মানগুলি ব্যাখ্যা করা শুরু করি তাহলে আমরা একটি দরকারী নির্দেশ খুঁজে পেতে পারি F7 C7 07 00 00 00 যা প্রসেসর দ্বারা test 7 edi হিসাবে ব্যাখ্যা করা হয় অবশিষ্ট অংশ 0f 95 45 0xC3 একটি অন্য নির্দেশ সেট nzb দ্বারা ব্যাখ্যা করা হয় যাইহোক আমরা দেখতে পাচ্ছি যে এটিই হতে পারে যা কম্পাইলার করতে চেয়েছিল এবং তাই আমরা এটিকে উদ্দেশ্যমূলক নির্দেশ হিসাবে বলি সুতরাং মনে রাখবেন যে এই নির্দেশাবলী অন্তত এই দুটি নির্দেশ একটি গ্যাজেট গঠন করে না এখন যদি আমরা আমাদের বিশ্লেষণকে 1 বাইট দ্বারা অফসেট করি এবং বলি যে F7 থেকে শুরু করার পরিবর্তে আমরা C7 দিয়ে শুরু করি তাহলে আমরা নির্দেশের একটি ভিন্ন ক্রম পাব এখন আসুন বলুন আমরা C7 থেকে ব্যাখ্যা করা শুরু করি তারপর বাইট C7 07 00 00 00 0F এর ক্রম এই movl নির্দেশে ব্যাখ্যা করা হয় যখন বাইট 95 45 এবং C3 XCHG বৃদ্ধি এবং ফেরত নির্দেশাবলী হিসাবে ব্যাখ্যা করা হয় এইভাবে আমরা দেখতে পাই যে এটি একটি বৈধ গ্যাজেট যদিও এই নির্দেশাবলী কম্পাইলার দ্বারা করা উদ্দেশ্য ছিল না তবুও আমরা এই নির্দেশাবলী সংশ্লেষিত করতে সক্ষম হয়েছি এবং তাই এই গ্যাজেটটি অফসেট পরিবর্তন করে যেখানে আমরা নির্দেশাবলী বিশ্লেষণ করি সুতরাং এইভাবে আমরা বিভিন্ন ধরণের গ্যাজেটের বৈচিত্র্যময় সেট পেতে পারি প্রকৃতপক্ষে X86 প্ল্যাটফর্মগুলির জন্য প্রচুর পরিমাণে নির্দেশাবলী সমর্থিত হওয়ার কারণে পাওয়া যায় এমন গ্যাজেটের সংখ্যা অত্যন্ত বেশি অন্যদিকে RISC প্রসেসর যেমন ARM বা RISC V এর জন্য আমরা যে গ্যাজেটগুলি খুঁজে পাই সেগুলি অনেক কম তাই CISC ভিত্তিক প্রসেসর যেমন X86 CISC ভিত্তিক প্রসেসরগুলি RISC প্রসেসর যেমন ARM বা OpenRISC বা RISC V এর পরে ROP আক্রমণের প্রবণতা বেশি এখন গ্যাজেটের কয়েকটি উদাহরণ নেওয়া যাক সুতরাং আসুন আমরা একটি সাধারণ একটি দিয়ে শুরু করি যেখানে আমরা কিছু ডেটা রেজিস্টার edx এ স্থানান্তর করতে চাই সুতরাং এই উদাহরণে আসুন আমরা বলি যে আমরা রেজিস্টার edx এ ""deadbeef"" নিয়ে যেতে চাই আমরা এই উদ্দেশ্যে যে গ্যাজেটটি ব্যবহার করব তাতে দুটি নির্দেশাবলী pop edx রয়েছে যার পরে একটি রিটার্ন রয়েছে এখন আমরা বলি যে স্ট্যাক পয়েন্টারটি স্ট্যাকের একটি অবস্থানের দিকে নির্দেশ করছে যেখানে এই নির্দিষ্ট গ্যাজেট অ্যাড্রেস রয়েছে এখন যখন যে ফাংশন বা গ্যাজেটটি সম্পাদিত হচ্ছে সেটি রিটার্ন নির্দেশটি কার্যকর করে তখন দুটি জিনিস ঘটবে যেমনটি আমরা বলেছি প্রথমত স্ট্যাকের বিষয়বস্তু স্ট্যাক পয়েন্টার দ্বারা নির্দেশ করা হয়েছে যা এই ক্ষেত্রে গ্যাজেট অ্যাড্রেস তখন এই বিষয়বস্তুগুলি প্রোগ্রাম কাউন্টারে স্থানান্তরিত হবে একই সময়ে স্ট্যাক পয়েন্টার 4 দ্বারা বৃদ্ধি করা হবে এবং deadbeef সমন্বিত এই অবস্থানটির দিকে নির্দেশ করবে এখন যেহেতু প্রোগ্রাম কাউন্টার এই নির্দিষ্ট গ্যাজেটের দিকে নির্দেশ করছে তাই আমাদের কাছে পপ নির্দেশ কার্যকর হবে এখন পপ নির্দেশটি স্ট্যাক পয়েন্টারটির বর্তমান বিষয়বস্তু গ্রহণ করবে যা deadbeef এবং এই বিষয়বস্তুগুলিকে edx রেজিস্টারে লোড করবে একই সাথে স্ট্যাক পয়েন্টারটি 4 বাইট বৃদ্ধি পাবে অতএব ফেরার সময় স্ট্যাক পয়েন্টার deadbeef অবস্থানের উপরে 4 বাইটের দিকে নির্দেশ করছে এখন আরেকটি উদাহরণ নেওয়া যাক যেখানে আমরা দুটি গ্যাজেট G1 এবং G2 ব্যবহার করে eax রেজিস্টারে নির্বিচারে ডেটা লোড করতে চাই গ্যাজেট G1 এ আগের মতই পপ edx রয়েছে এবং তারপরে রিটার্ন দেওয়া হয়েছে আর গ্যাজেট G2 এ এই নির্দেশ রয়েছে যেখানে edx64 বাইটের বিষয়বস্তু দ্বারা নির্দেশিত মেমোরির অবস্থানের বিষয়বস্তুটি eax রেজিস্টারে সরানো হয় সুতরাং আসুন দেখি কিভাবে আমরা এই দুটি গ্যাজেটকে একসাথে সমন্বয় করতে পারি যাতে আমরা eax রেজিস্টারে নির্বিচারে ডেটা পেতে পারি যাতে স্ট্যাকটি এরকম কিছু দেখায় প্রথম গ্যাজেট G1 এ এই নির্দেশনা পপ রয়েছে যার পরে একটি রিটার্ন রয়েছে দ্বিতীয় গ্যাজেট G2 এ একটি mov নির্দেশ রয়েছে এবং একটি রিটার্ন রয়েছে mov নির্দেশটি edx register64 বাইটের বিষয়বস্তুকে eax রেজিস্টারে নিয়ে যায় এটি অর্জন করার জন্য যেখানে আমরা eax রেজিস্টারে নির্বিচারে ডেটা লোড করতে চাই আমাদের স্ট্যাক তৈরি করতে হবে যা দেখতে এইরকম কিছু হবে তাই আমরা যা করি তা হল একটি নির্দিষ্ট অ্যাড্রেস 64 বাইটে আমরা প্রয়োজনীয় ডেটা রাখি যা আমরা eax রেজিস্টারে স্থানান্তর করতে চাই তারপর আমরা এই নির্দিষ্ট আকারে গ্যাজেটগুলি সাজিয়ে রাখি স্ট্যাক পয়েন্টার প্রথমে G1 নির্দেশ করে তারপরে আমাদের কাছে এটি রয়েছে এখানে অ্যাড্রেস এবং তারপর আমাদের গ্যাজেট 2 আছে সুতরাং আসুন দেখি কিভাবে এই দুটি গ্যাজেট একসাথে কাজ করে আমাদের কাজটি অর্জন করতে সুতরাং প্রথমে যখন G1 কার্যকর হয় তখন স্ট্যাক পয়েন্টারটি এটি নির্দেশ করার জন্য বৃদ্ধি করা হয় এবং edx রেজিস্টারের বিষয়বস্তু অ্যাড্রেস হবে পপ কার্যকর হওয়ার পরে স্ট্যাক পয়েন্টারটি G2 এর দিকে নির্দেশ করে যখন গ্যাজেট G2 কার্যকর হয় তখন এটি edx রেজিস্টারের বিষয়বস্তু নেয় যা মূলত অ্যাড্রেস এতে 64 বাইট যোগ করুন এবং এই অবস্থানের বিষয়বস্তু যা deadbeef তারপরে স্ট্যাক পয়েন্টার ফেরত দেওয়ার সময় eax রেজিস্টারে লোড করা হয় এখানে নিম্নরূপ নির্দেশ করা হয় এখন স্ট্যাকের কিছু জায়গায় eax রেজিস্টারে উপস্থিত ডেটা সংরক্ষণের আরেকটি উদাহরণ নেওয়া যাক আবার সম্পূর্ণ Libc অনুসন্ধান করার পরে আমরা দুটি গ্যাজেট পেয়েছি যা আমাদের জন্য দরকারী হবে প্রথম গ্যাজেটটি পপ তৈরি করার আগে আমরা যা দেখেছি তার মতোই এবং রিটার্ন নির্দেশ যখন দ্বিতীয় গ্যাজেটটিতে একটি mov নির্দেশ রয়েছে যেখানে eax রেজিস্টারের বিষয়বস্তু edx24 অবস্থানে স্থানান্তরিত হয় এই নির্দিষ্ট স্টোরটি অর্জন করার জন্য আমরা স্ট্যাকটিকে নিম্নরূপে সাজাই সুতরাং আমাদের গ্যাজেট অ্যাড্রেস 1 এর পরে একটি 0 আছে তারপরে গ্যাজেট ঠিকানা 2 এখন দেখা যাক কিভাবে এই দুটি গ্যাজেট একসাথে কাজ করে তাই যখন স্ট্যাক পয়েন্টার গ্যাজেট ঠিকানা 1 এর দিকে নির্দেশ করে তখন এর ফলে এই গ্যাজেটটি কার্যকর হবে এবং এই বিশেষ সময়ে স্ট্যাক পয়েন্টারটি এই অবস্থানের দিকে নির্দেশ করছে এইভাবে edx এর মান 0 দিয়ে লোড করা হয় এবং পপ চলাকালীন একটি স্ট্যাক পয়েন্টারকে গ্যাজেট অ্যাড্রেস 2 এ নির্দেশ করার জন্য বৃদ্ধি করা হয় এখন যখন G2 কার্যকর হয় তখন edx এর বিষয়বস্তু যা 024 বাইট যা এখানে শেষ হয়ে যায় যখন G2 কার্যকর হয় তখন eax রেজিস্টারের বিষয়বস্তু edx24 বাইট দ্বারা নির্দেশিত স্থানে সংরক্ষণ করা হয় এই G1 কার্যকর হওয়ার কারণে এখন edx এর মান 0 আছে তাই eax এর বিষয়বস্তু এখানে এই নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা হবে এখন একটি গ্যাজেটের আরেকটি উদাহরণ নেওয়া যাক যা যোগ করে সম্পূর্ণ Libc ফাইলটি অনুসন্ধান করার পরে আমরা যে সেরা গ্যাজেটটি খুঁজে পেয়েছি তা এখানে দেখানো হয়েছে সুতরাং এই গ্যাজেটটি যা করে তা হল আমরা যা করতে চাই তাই এটি edx রেজিস্টার দ্বারা নির্দেশিত মেমোরি অবস্থানের বিষয়বস্তু নেয় এবং সেই বিষয়বস্তুগুলিকে eax রেজিস্টারে যোগ করে যাইহোক এই গ্যাজেটটিতে একটি অতিরিক্ত পুশ edi নির্দেশও রয়েছে এই পুশ নির্দেশটি কি বর্তমান মূলত Libc ফাইলের মাধ্যমে অনুসন্ধান করার পরে এটিই একমাত্র গ্যাজেট যা আমাদের কাছে ছিল এবং দুর্ভাগ্যবশত আমাদের জন্য এই অতিরিক্ত পুশ নির্দেশনার কারণে এটি আমাদের জন্য জটিলতার সৃষ্টি করেছে এখন এই পুশ নির্দেশ বিষয়গুলিকে আমাদের জন্য আরও কঠিন করে তুলবে এবং আসুন দেখি কিভাবে এখন ধরুন আমরা আমাদের স্ট্যাকটিকে এভাবে সাজিয়েছি আমাদের কাছে GadgetAddr আছে যা এই অ্যাড জিনিসটির দিকে নির্দেশ করছে এবং তারপর আমাদের কাছে একটি গ্যাজেট অ্যাড্রেস 2 আছে যা অন্য কোনো গ্যাজেটের দিকে নির্দেশ করছে এখন যখন এই বিশেষ গ্যাজেটটি কার্যকর হয় তখন আমাদের কাছে স্ট্যাক পয়েন্টারটি আমাদের ইচ্ছামত এখানে নির্দেশ করে আমাদের কাছে মেমোরি অবস্থানের বিষয়বস্তু রয়েছে যা eax রেজিস্টারে যোগ করার জন্য edx রেজিস্টার দ্বারা নির্দেশ করে দুর্ভাগ্যবশত পুশ ইন্সট্রাকশন এখন এই গ্যাজেট অ্যাড্রেস 2 এর বিষয়বস্তুগুলিকে স্ট্যাকের মধ্যে পরিবর্তন করে কারণ আমরা জানি যখন আমাদের কাছে একটি পুশ নির্দেশনা থাকে তখন এটি দুটি জিনিস করে এটি স্ট্যাক পয়েন্টারের সাথে সম্পর্কিত স্ট্যাকের উপর রেজিস্টারের বিষয়বস্তু লেখে এবং স্ট্যাক পয়েন্টারকে 4 বাইট দ্বারা বৃদ্ধি করে সুতরাং এখন আমরা দেখতে পাচ্ছি যে যখন যোগ গ্যাজেটটি সঠিকভাবে কাজ করেছে তখন স্ট্যাকের মধ্যে উপস্থিত G2 কার্যকর হবে না কারণ এটি নষ্ট হয়ে গেছে অতএব আমাদের আসলে এই বিশেষ সমস্যার বিরুদ্ধে কাজ করার জন্য একটি উপায় প্রয়োজন সুতরাং এটি করার একটি উপায় হল Gadget Ret নামে পরিচিত আরেকটি গ্যাজেট প্রবর্তন করা যা মূলত শুধুমাত্র 0xC3 ধারণকারী গ্যাজেটের দিকে নির্দেশ করে তাই মূলত আমরা জানি 0xC3 রিটার্ন নির্দেশের সাথে মিলে যায় এখন আরওপি ওয়ার্ল্ডে রিটার্ন নির্দেশটি একটি nop নির্দেশের অনুরূপ এটি কেবল স্ট্যাক পয়েন্টার বৃদ্ধি ছাড়া কিছুই করে না সুতরাং আসুন দেখি কিভাবে এই স্কিম কাজ করে সুতরাং আমাদের কাছে প্রাথমিকভাবে G1 নির্দেশকারী স্ট্যাক পয়েন্টার রয়েছে এবং তাই আমাদের কাছে এই গ্যাজেটটি রয়েছে যা আমরা ব্যবহার করেছি যা মূলত স্ট্যাকের বিষয়বস্তু edi রেজিস্টারে পপ করে সুতরাং স্ট্যাকটি এই নির্দিষ্ট সময়ে এই অবস্থানের দিকে নির্দেশ করে এবং তাই এই নির্দিষ্ট গ্যাজেট রিটার্নের অ্যাড্রেসটি edi রেজিস্টারে লোড করা হয় এবং একই সময়ে আমরা জানি যে পপ স্ট্যাক পয়েন্টারটিকে এই অবস্থানের দিকে নির্দেশ করার জন্য বৃদ্ধি করবে এখন এই অবস্থানে আমাদের কাছে গ্যাজেট ঠিকানা 2 রয়েছে যা আমাদের ইচ্ছামতো যোগ করে এবং eax রেজিস্টারে edx দ্বারা নির্দেশিত মেমোরি হিসাবে এখন পুশ নির্দেশটি edi এর বিষয়বস্তুকে স্ট্যাকের মধ্যে পুশ করবে এখন পূর্ববর্তী গ্যাজেটের কারণে আমরা যা করেছি edi এর বিষয়বস্তুতে এই গ্যাজেট রিটার্ন রয়েছে এই গ্যাজেট রিটার্নটি মূলত এই গ্যাজেটটির দিকে নির্দেশ করে যা শুধুমাত্র একটি রিটার্ন নিয়ে গঠিত কেবল স্ট্যাক পয়েন্টারকে গ্যাজেট অ্যাড্রেস 3 এ নির্দেশ করার জন্য বৃদ্ধি করে সুতরাং এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের সমস্যাটির চারপাশে কাজ করতে সক্ষম হয়েছি যেখানে আমরা যে অ্যাড গ্যাজেটটি পেয়েছি সেখানে এই অতিরিক্ত পুশ উপস্থিত রয়েছে এখন আরেকটা উদাহরণ নেওয়া যাক যেখানে আমরা দেখাই কিভাবে ROP তে নিঃশর্ত ব্রাঞ্চিং করা যায় তাহলে ROP তে নিঃশর্ত ব্রাঞ্চিং বলতে আমরা যা বুঝি তা হল আমরা স্ট্যাক পয়েন্টারকে এর ক্রমিক বৃদ্ধি থেকে পরিবর্তন করতে চাই যাতে গ্যাজেটগুলিকে কিছু নির্বিচারে কার্যকর করা যায় আমরা এটি প্রদর্শন করব কীভাবে একই গ্যাজেট বারবার একটি লুপে কার্যকর করা যেতে পারে সুতরাং এর জন্য আমরা একটি পপ নির্দেশ সমন্বিত একটি গ্যাজেটের এই বিশেষ উদাহরণটি গ্রহণ করি যেখানে স্ট্যাক পয়েন্টার নিজেই একটি পপ যা একটি রিটার্ন অনুসরণ করে এখন যেমন আমরা জানি যে এই বিশেষ গ্যাজেটটি কখন কার্যকর হচ্ছে যখন আমাদের এখানে স্ট্যাক পয়েন্টার রয়েছে আমরা আরও অনুমান করি যে আমাদের এই অবস্থানটি A হিসাবে নির্দিষ্ট করা আছে এবং একই অবস্থান A এই মেমোরি অবস্থানে উপস্থিত রয়েছে সুতরাং এই পপ নির্দেশটি যা করে তা হল এটি এই ক্ষেত্রে A তে স্ট্যাক পয়েন্টার দ্বারা নির্দেশিত অবস্থানের বিষয়বস্তুগুলিকে পপ করে এবং স্ট্যাক পয়েন্টারে এই নির্দিষ্ট বিষয়বস্তুগুলি সংরক্ষণ করে এইভাবে স্ট্যাক পয়েন্টারটি তারপর এই A অবস্থানে রিসেট করা হয় এবং এই নির্দিষ্ট গ্যাজেটটিকে পুনরায় কার্যকর করে সুতরাং এইভাবে আমরা দেখতে পাই যে স্ট্যাক পয়েন্টার ক্রমাগত এই দুটির মধ্যে চলতে থাকে একটি অসীম লুপে সুতরাং এইভাবে আমরা দেখাই কিভাবে আমরা আমাদের ROP প্রোগ্রামে লুপ তৈরি করতে শর্তহীন শাখা ব্যবহার করতে পারি একইভাবে আমরা শর্তসাপেক্ষ শাখার পাশাপাশি ROPতে প্রয়োগ করতে পারি যদিও কৌশলগুলি আরও অনেক বেশি জড়িত সুতরাং এই ছিল গ্যাজেটের কিছু উদাহরণ যা আমরা তৈরি করেছি বাস্তবে ইন্টারনেটে প্রচুর টুল উপলব্ধ রয়েছে যা আপনি ROP গ্যাজেট তৈরি করতে ব্যবহার করতে পারেন তাই কিছু বেশ বিখ্যাত টুল যা আমরা ব্যবহার করেছি তা হল এই ROP গ্যাজেট এবং রপার সুতরাং উভয়ই এই অবস্থানে উপলব্ধ সুতরাং আমরা ব্যক্তিগতভাবে জোনাথন সালওয়ানের এই ROP গ্যাজেটটি যাচাই করেছি এবং পরীক্ষা করেছি এবং এটি একটি ELF অবজেক্ট প্রদত্ত যেকোনও অবজেক্ট ফাইলে কাজ করে এটি সেই নির্দিষ্ট লাইব্রেরি থেকে তৈরি করা সমস্ত গ্যাজেটগুলিকে আউটপুট করবে সুতরাং এই ছিল আমাদের তৈরি করা বিভিন্ন গ্যাজেটের কিছু উদাহরণ বাস্তবে ROP প্রোগ্রামগুলি বেশ জটিল হতে পারে আপনি বেশ কয়েকটি ভিন্ন প্রোগ্রামের কার্যকারিতা অর্জন করতে পারেন প্রকৃতপক্ষে X86 সিস্টেমের জন্য ROP প্রোগ্রামগুলিকে বলা হয় টিউরিং সম্পূর্ণ এবং প্রায় যেকোনো প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারে RISC তে ARM এর মতো প্রসেসরের ROP ভিত্তিক প্রোগ্রাম বাস্তবায়ন করা অনেক বেশি কঠিন ইন্টারনেটে বেশ কিছু টুল রয়েছে যা আপনাকে এই ROP প্রোগ্রামগুলি তৈরি করতে সাহায্য করবে উদাহরণস্বরূপ এই ওয়েবসাইটগুলিতে উপস্থিত টুল ROP গ্যাজেট এবং রপার অবজেক্ট ফাইলগুলি বিশ্লেষণ করতে এবং এই অবজেক্ট ফাইলগুলিতে উপস্থিত সমস্ত ROP গ্যাজেট মুদ্রণ করতে ব্যবহার করা যেতে পারে সুতরাং এই নির্দিষ্ট কোর্সের জন্য গিথুব রেপোতে আমরা কিছু ROP উদাহরণ যোগ করব এবং প্রদর্শন করব কীভাবে ROP গ্যাজেটগুলি তৈরি করা যায় উদাহরণস্বরূপ ছোট প্রোগ্রাম লিখতে যেমন একটি সংখ্যার ফ্যাক্টরিয়াল খুঁজে বের করার জন্য একটি সংখ্যাকে ফ্যাক্টরাইজ করা